আমরা আমাদের আলোচনা 1D তরঙ্গ সমীকরণ এর বিষয় এগিয়ে নিয়ে যাবে যেখানে আমরা FEM ব্যবহার করেছি এতদিন আমরা FEM সম্বন্ধে কিছু আলোচনা করিনি বরং তরঙ্গের সমীকরণ নিয়ে আলোচনা করেছি এবং দেখিয়েছি যে কি কি বাউন্ডারি কন্ডিশন প্রয়োজন এবং আমরা বলতে পারি যে এটি একটি নতুন ধরনের বাউন্ডারি কন্ডিশন যা দিরিচলেট বা নিউম্যান বাউন্ডারি কন্ডিশন নয় বরং দুটির একটি সমন্বয় যেটাকে বলা হয় রবিন বাউন্ডারি কন্ডিশন বা সমারফিল্ড রেডিয়েশন কন্ডিশন তাই এই বাউন্ডারি কন্ডিশনটি সব ধরনের ইলেক্ট্রোম্যাগনেটিক বিচ্ছুরণ অংকের ক্ষেত্রে 1D এর ক্ষেত্রে এটিকে খুবই সহজ দেখায় তাই এটা কি বলছে স্পেশিয়াল ডেরিভেটিভ একটি ফিল্ডের সব সময় ফ্রেন্ডের সাথে অনুপাতিক হয় 2D বা 3D ক্ষেত্রে কি হবে এই ডেরিভেটিভ টা সংযোজিত হবে কারল এর দ্বারা অর্থাৎ আমি বোঝাতে চাই যে ডেল্টা টি এখানে দেখা যাবে তাই এটা আমাদের মাথায় রাখতে হবে এবং তোমরা যদি কোন সমীকরণ দেখো উচ্চ ডাইমেনশনের তাহলে অবাক হওয়ার কিছু নেই কারণ এটি আসলে হল ফিল্ডের গ্রেডিয়েন্ট যা ফিল্ডের সাথে সমানুপাতিক এবং এটা গুরুত্বপূর্ণ কারণ এটি যা বলছে তা একটি তরঙ্গ ফ্রি স্পেস এ মান্য করে আমরা দূর যদি একটি উদাহরণ নেই বলা যাক যে আমার একটি অ্যান্টেনা আছে জেটি আসলে একটি ওয়াইফাই অ্যান্টেনা এবং এখানে কিছু মানুষ আছে এবং প্রত্যেকের হাতেই মোবাইল ফোন আছে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করতে চাই কারণ আমরা সবাই জানি যে মোবাইল ফোনের রেডিয়েশন আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক তাই আমরা এই পরীক্ষা করতে চাই যে কি পরিমান ফিল্ড আমাদের শরীরে ধুঁকছে এবং তার সর্বোচ্চ মান কত তাই তুমি যখন এই অংকের সমাধান করার চেষ্টা করবে তখন তোমাকে এর বাউন্ডারি কন্ডিশন জানতে হবে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে এটি আমাদের সিমুলেশন এর বাউন্ডারি তাই বলা যাক এই অংকে আমরা দুটি জিনিস নির্ধারণ করতে চাই একটি হল তোমাকে বেস স্টেশন এর কত কাছে থাকতে হবে সুরক্ষিত থাকার জন্য কারণ তোমরা জানো যে বেস স্টেশনের খাবারগুলো খুবই বেশি পরিমাণের শক্তি নিয়ে কাজ করে অতএব তুমি যদি অনেক সময় এর সামনে দিতে পারো তাহলে তোমার শারীরিক ক্ষতি হতে পারে অপর হাতে আর একজন মানুষ যে মোবাইল ফোনকে হাতে রেখেছে এবং দীর্ঘক্ষন কথা বলছে সেই ক্ষেত্রে সেটি ক্ষতিকারক কারণ মোবাইল ফোন হয়তো খুব কম শক্তির দ্বারা পরিচালিত কিন্তু দীর্ঘক্ষন তার ব্যবহারে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এটিকে সমাধান করার জন্য সিমুলেশন এর দ্বারা তোমাকে এর বাউন্ডারি গুলো নির্ধারণ করতে হবে না হলে তুমি এটিকে ইনফাইনাইট স্পেস এ নির্ধারণ করতে পারো ধরা যাক তুমি নির্ণয় করেছ তুমি এটির শেষ করবে এখন তুমি যে বাউন্ডারি টি নিলে সেটিং আসল না কাল্পনিক এটি অনেকটা কাল্পনিক বাউন্ডারি কারণ এটি নেই কিন্তু আমাকে এখানে এটির সংযোজন করতে হয়েছে তাই যে ফিল্ড থাকুক আমরা যদি বলি যে সেটি এই অঞ্চল থেকে বেরোচ্ছে কখন সেটি যখন এই বাউন্ডারি পার করবে তখন আসলে কি হবে Student এটি চলতেই থাকবে এটি চলতেই থাকবে কারণ আসলে এই বাউন্ডারির কোন অস্তিত্ব নেই কিন্তু আংকিক ভাবে আমি যখন সেই বাউন্ডারি কে শেষ করব তখন কি হবে এটির মান 0 তে উপনীত হবে কিন্তু সেটি যদি শূন্য হয় তাহলে একটি অসুবিধা আছে কারণ একটি ফিল্ড কখনো হঠাৎ করে শূন্য হতে পারে না Student এক্সপোনেনশিয়াল ভাবে কমছে Student বাউন্ডারির আগে এটার কি হওয়া উচিত স্লাইড টাইম 0351 লক্ষ্য করুন চলো অংকটাকে দেখি এবং বলা যাক যে বাউন্ডারির এই অংশটা একটি সবুজ অংশ দিয়ে তৈরি এবং সেই অংশটি কে আমরা একটি ধাতু দিয়ে তৈরি করেছি তাহলে ফিল্ডটি যখন এই ধাতুর উপর পড়বে তখন কি হবে তখন এটি ছিটকে যাবে এবং ফিল্ড এর মান শূন্য হবে যা আমরা চেয়েছিলাম তাই এটা কি বাঞ্ছনীয় না অবাঞ্ছনীয় ফিল্ডের মান 0 তে উপনীত হলো বাড়িতে কিন্তু সেটি বাঞ্ছনীয় কি না সেটা আমাদের জানতে হবে Student এটি বাঞ্ছনীয় এটি বাঞ্ছনীয় কারণ একটি ধাতু দিয়ে আমরা যেভাবে করছি সে ক্ষেত্রে বাউন্ডারিতে ফিল্ড এর মান শূন্য হবে এবং এটি হচ্ছে একটি সমশক্তির বিপরীতমুখী ফিল্ড তৈরি করে আসলে যেটা হবে তা হল একটি ধাতু দিয়ে ফিল্ডের রিফ্লেকশন করানো হবে যেটা আমাদের আসল অংকে বলা ছিল না তাই বাউন্ডারিতে ফিল্ড এর মান 0 দেওয়াটা ভুল হবে তাহলে সঠিক বাউন্ডারি কন্ডিশন কি হবে কোন ফিল্ড যেন রিফ্লেক্টেদ না হয় এবং সেটি করা যদি সম্ভব হয় তাহলে সেটি যথাযথ হবে এতে আমি খুশি কারণ আমি আসল প্রবলেমকে পুনর্গঠন করতে সক্ষম হলাম যতদূর সম্ভব তাই আমি যেটা চাই যে ফিল্ডটা এখানে আসবে এবং চলে যাবে কিন্তু তার কোন অংশই রিফ্লেক্টেদ হয়ে ফেরত যাবে না তাই বাউন্ডারিতে আমি একটি কন্ডিশন রাখবো এবং তা কি যথাযথ হবে এই কন্ডিশনটি মান হবে যেখানে তরঙ্গটি সহজেই প্রবাহিত হতে পারবে এবং আমি যদি এটি করতে সক্ষম হই তাহলে আমি একই পরিস্থিতি পুনর্গঠন করতে পারব কারণ এটা দেখাবে আসলে যে রকম ফিল্ড দেখতে ছিল কারণ এই সমীকরণটি একটি সমতলে প্রবাহিত তরঙ্গ মান্য করে সেই কারণেই এর নাম রেডিয়েশন বাউন্ডারি কন্ডিশন দেওয়া হয়েছে কারণ আমরা ধরে নিচ্ছি রেডিয়েশন কি ইনফিনিটি অব্দি বিস্তারিত সার্কিট এর লোকজন এটিকে ইম্পিডেন্স বাউন্ডারি কন্ডিশন ও বলে বিভিন্ন কারণের জন্য কিন্তু এর বাস্তবতা হল যে আমি চাইনা একটি ফিল্ড উল্টো দিকে ফেরত আসুক কোন পৃষ্ঠতল থেকে এই শিক্ষাই আমরা প্রয়োগ করব 1D 2D 3D ডাইমেনশন যতই হোক না কেন তাই আমাদের প্রশ্ন হচ্ছে যে বাউন্ডারি কন্ডিশন কি বাউন্ডারির স্থানের উপর নির্ভর করে Student তাহলে সেটি বাউন্ডারি এবং বাউন্ডারি কন্ডিশন কেন বাউন্ডারির স্থানের উপর নির্ভর করে Student U কারণ এটি নির্ভর করে U এর উপরে তাই x এর যে কোন মানের জন্য এটি সঠিক তাই এটি স্বনির্ভর নয় তাই আমি এটিকে দিরিচলেট বা নিউম্যান এর বাউন্ডারি কন্ডিশনের মত সেট করুন যেখানে আমি রাখছি U const or dUdx const যেখানে এটা নির্ভর করে না যে আমি কোথায় অবস্থান করছি কিন্তু অপর হাতে এই বাউন্ডারি কন্ডিশন ধাতস্থ করে বা বোঝে যে আমার অবস্থান কোথায় কারণ U ও dUdx দুটোর মান 0 তে স্থির করা হয়েছে তাই তুমি ধরতে পারো যে এটি 1 মিটার দূরে অবস্থিত বা বস্তুর থেকে 3 মিটার দূরে অবস্থিত এবং এর অসুবিধাগুলি কি হবে কোন অধিক ক্যালকুলেশন এর প্রয়োজন নেই তাই আমি যদি বলি যে এটি তোমার বাউন্ডারি তাহলে বিনা কারণে আমি পুরো এলাকার উপর ক্যালকুলেশন কেন করব কারণ অধিক এলাকা বিনা কারণে সংযোজন করলে তাতে গাণিতিক জটিলতা বৃদ্ধি পাবে এবং কম্পিউটারে RAM এর প্রয়োজনীয়তা ও বাড়বে তাই আমার উদ্দেশ্য হবে যে বাউন্ডারি টা যত ছোট নেওয়া সম্ভব যাতে গাণিতিক জটিলতা কম হয় তাই 1D র ক্ষেত্রে এটি একটি উপযুক্ত বাউন্ডারি কন্ডিশন আমরা আরো দেখবো যে উচ্চ ডাইমেনশনের ক্ষেত্রে কিছু ত্রুটি আসে তাহলে বাউন্ডারি কন্ডিশন সম্বন্ধে আমাদের সব বলা হয়ে গেছে এবং এখন আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করব এবং সেটিকে কিভাবে FEM এর কাঠামোয় ফেলা যায় তা দেখব তাই শুরু করা যাক তাই প্রথমে আমায় কি করতে হবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কে নিতে হবে এবং তার রেসিদুয়ালটি নির্ণয় করতে হবে তার জন্য আমাদের ওয়েট রেসিদুকে ইন্টিগ্রেটেড করতে হবে তাই আমরা একই ইন্টিগ্রেশন চিহ্ন ব্যবহার করব তাই বলা যায় যে ওয়েটিং ফাংশনটি w এবং এর রেসিডুয়াল কি হবে তাই আমি লিখি U′′ k2U − 0 যেখানে ডান হাতে কিছু নেওয়া হয়নি তাই এটি FEM এর সংজ্ঞা তার সাথে এর ওয়েটিং ফাংশন ও রেসিদুয়াল কে নিতে হবে এবং ইন্টিগ্রেটেড করতে হবে W গুলি হবে খন্ড গুলির ওয়েটিং ফাংশন আমি এখনো বেসিক ফাংশনটির সংযোজন করিনি দ্বিতীয় ধাপে আমরা এটিকে পরিবর্তিত করব এর দুর্বল রূপে যাতে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস প্রয়োগ করতে পারি কিন্তু এখানে একটি ডবল ডেরিভেটিভ আছে তাহলে সেটিকে কীভাবে পরিবর্তিত করব অতএব এটি তৈরি হবে তাই এটি ছিল আমাদের রেসিদুয়াল যা সম্বন্ধে আমরা আগেই আলোচনা করেছি এবং এটি খুব উপকারী কারণ এটি একটি ফাস্ট অর্ডার ডেরিভেটিভ আমি এখানে ইন্টিগ্রেশন এর লিমিট ব্যবহার করিনি কিন্তু তারা হবে সেই অঞ্চলের বাউন্ডারি গুলি আমরা যদি আরও এগোই আমরা এখানে এগুলির চয়ন করবো কিভাবে আমাদেরকে w ও u গুলিকে যথাযথভাবে চয়ন করতে হবে